এই বক্তৃতায় আমরা বিভিন্ন পরিস্থিতিতে ম্যাগনেটিক ফিল্ড সমাধানের দিকে ফোকাস করব এই মুহূর্তে আমাদের কাছে যা সরঞ্জাম আছে সেটা হল - B0 যেখানে B হল ম্যাগনেটিক ফিল্ড অক্সিলারি ফিল্ড H এবং H jfree একটা অতিরিক্ত তথ্য হিসেবে আমরা H কে নির্ধারণ করেছি যে B µ0HM প্রশ্ন টা হল যে আমরা কি করে এই সমীকরণ গুলো দিয়ে একটা ফ্রী কারেন্টম্যাগনেটাইজেসন এর জন্য B পাব পরিস্থিতির উপর নির্ভর করে আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করব একটা জিনিস আমরা জানি যে B হল µ04πjr×r r r r 3dV এটা ভেক্টর ফিল্ড থেকে ও গণনা করা জেতে পারে

3dV এখন বিভিন্ন পরিস্থিতি গুলো কে দেখা যাক এবং দেখা যাক যে কিকরে পূর্ববর্তী জ্ঞান কে কাজ এ লাগিয়ে ম্যাগনেটিক ফিল্ড কে গণনা করা যায় একটা পরিস্থিতি ধরা যাক যেখানে jfree হল 0 সুতরাং যদি jfree 0 হয় তাহলে B সব সময়ে 0 হবে এছারাও আমাদের কাছে H 0 আছে এবং যেহেতু B 0 এটা HM0 দেয় যেটা H M দেয় সুতরাং আমাদের কাছে 3 সমীকরণ আছে- jfree 0 H 0 এবং H M এটা ইলেক্ট্রোস্ট্যাটিক্স এর পরিস্থিতির অনেকটা অনুরূপ যেখানে আমাদের কাছে E 0 এবং E 0 সুওরাং এই ক্ষেত্রে যেখানে ফ্রী কারেন্ট নেই আমরা এই পরিমাণটাকে এখানে কোনও ধরণের ম্যাগনেটিক চার্জ হিসাবে ব্যবহার করতে পারি এবং এই পরিমাণ টা হল H 0 সুতরাং আমরা M কে ম্যাগনেটিক চার্জ হিসাবে ব্যবহার করে একটা গণনা করতে পারি মনে করতে পার যেন ডিসচার্জের কারণে ইলেকট্রিক ফিল্ড কে গণনা করছি অতএব এই ক্ষেত্রে আমরা লিখতে পারি H 14π Mr r r r r 3dV যেখানে Mr হল চার্জ যেরকম করে ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে লেখা হয় অতএব যেখানে প্রতিসাম্য থাকে অথবা যখন M বা M কে আমরা গণনা করতে পারি H কে গণনা করা সহজ হয়ে ওঠে

r r 3dV কিছু উদাহরণ নেওয়া যাক 1 ধরা যাক যে একটা লম্বা বার ম্যাগনেট আছে যার দৈর্ঘ্য হল L ব্যাসার্ধ হল a এবং L a সুতরাং ফ্রিঞ্জ এফেক্ট গুলো কে অবহেলা করা যাবে এবং এটার দৈর্ঘ্য বরাবর ম্যাগনেটাইজেশান M আছে যেহেতু jfree 0 H0 এবং H M হবে এখন দেখা যাক এই ক্ষেত্রে M কি হবে jfree 0 H0 H M ম্যাগনেটাইজেশান M এর দৈর্ঘ্য বরাবর কিছু মান আছে এবং এই ডাইরেকশন এর বাইরে M এর মান 0 যদি এই ডাইরেকশন টাকে z নেওয়া হয় যেটা হল উল্লম্বভাবে ওপরে তাহলে দেখব যে ওপরের পয়েন্টে M Mδ এবং M α Mδ নিচের পয়েন্টে M Mδ Mδ এখন মানগুলো স্থির করা যাক নিচের পয়েন্ট z টাকে 0 ধরা যাক ওপরের পয়েন্ট z টাকে L ধরা যাক তাহলে M কে লেখা যেতে পারে যত নিচে যাওয়া হয় M ছোট হয় সুতরাং M হল Mδ Mδ z0 তে M বেড়ে যায় M Mδ Mδ যদি এটার ব্যাপারে আরও বেশি নিশ্চিত হতে চাও আমরা গাউসস ল Gausss law ব্যবহার করে এটা দেখাতে পারি ওপরের সারফেসটাকে ধরা যাক এবং এখানে একটা ছোট বাক্স বানান যাক এবং এই বাক্স এর মধ্যে MdV কে গণনা করা যাক যদি নিচের সারফেস এর ক্ষেত্রফল a হয় এবং বাক্স এর দৈর্ঘ্য হয় l এটা তাহলে Madl হবে যেখানে a আর l খুবই ছোট এবং গাউসস থিওরেম ব্যবহার করে এটা Mds হবে এখন ওপরের সারফেস এ কোন M নেই তাই ওপরের সারফেস এ এটা 0 দেয় নিচের সারফেস এ ds বাইরের দিকে যাচ্ছে সুতরাং এটা Ma সাইড সারফেস এ কোন অবদান নেই সুতরাং M হল সারফেস এর সাথে সমান্তরাল অতএব আমরা M Ml MdV Madl Mds Ma M Ml এখানে l এর লিমিট 0 অব্দি নেওয়া যেতে পারে এবং শেই ক্ষেত্রে এটা Mδ এটাকে অন্য ভাবেও দেখা যেতে পারে কারণ Mdz M এবং এই dz যতই ছোট হোক না কেন ধরা যাক - L থেকে L তবুও আমরা M পাব অতএব M কে δ এর সাথে সমানুপাতিক হতে হবে নিচের দিকে আমরা একই জিনিস করতে পারি M হল নিচের দিকে একটা স্পাইক M L এটাকে একটা বেগুনি ব্লক দিয়ে দেখান হয়েছে এবং এরকম আরেকটা - চিহ্ন ওপরের দিকে infinity অব্দি এটাকে পরের স্লাইড এ দেখা যাক আমাদের কাছে এই লম্বা বার ম্যাগনেট আছে এবং এখানে কিছুটা আলাদা ছবি দেখাচ্ছি যাতে তোমরা পরিস্কার করে দেখতে পারো একটা লম্বা বার ম্যাগনেট যেখানে ম্যাগনেটাইজেশান M গোটা ম্যাগনেট এ নিচের দিকে যাচ্ছে এবং এখানেও নিচের দিকে যাচ্ছে 0 M এখানে ডাইভারজেন্স এর ফাংশন এখানে আছে এবং এখানে অতএব M Mδ Mδ হবে এবং এটার সমান কি হবে এটা H এর সমান হবে যেটা তাহলে Mδ Mδ হবে এবং আমরা জানি যে H0 M হল সারফেস চার্জ এর মতন সুতরাং ম্যাগনেটিক বার ম্যাগনেট এর ওপরের সারফেস এ ম্যাগনেটিক পজিটিভ চার্জ আছে এবং নিচের সারফেস এ নেগেটভ চার্জ আছে সুতরাং ডিসচার্জ এর পরিমাণ টা হল Mπa2 Mπa2 যেহেতু রড এর দৈর্ঘ্য অনেক অনেক বেশি বড় সুতরাং এটা বাস্তবে খুব পাতলা রডের মতো ওপরের এবং নিচের ছোট চার্জ গুলোর মতন এবং এটা এখানে এটা দ্বারা প্রতিনিধিত্ব করা হচ্ছে সুতরাং H ভেতরে প্রায় 0 হবে এটা বোঝায় যে ভেতরে H ভেতরে 0 হবে অতএব B µ0HM তে B µ0M হবে খেয়াল করবে যে এটা আমাদের আগের গণনা র সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে আমরা এই বার ম্যাগনেট টাকে একটা সারফেস কারেন্ট K র মতন ব্যবহার করেছিলাম যেটা ছিল n M যেখানে M Փ ডিরেকশান এ ছিল সুতরাং এটা একটা সলিনয়েড এর মতন যেটা একটা ফিল্ড µ0M দিচ্ছিল এখানে এটা একই শুধু এখানে আমরা একটা আলাদা পদ্ধতি ব্যবহার করেছি এখানে আমরা অক্সিলারি ফিল্ড H ব্যবহার করেছি আরেকটা উদাহরণ নেওয়া যাক এবং এটা ম্যাগনেটিক ফিল্ড এর একটা সুন্দর উদাহরণ এই উদাহরনে একটা মাগনেটাইসড গোলক নেব যার একটা ম্যাগনেটাইজেশান M আছে এটা হল তার ডিরেকশান আবার যেহেতু কোন ফ্রী কারেন্ট নেই আমাদের কাছে B 0 আছে যার জন্য H M এবং H0 সুতরাং আবার আমরা দেখছি যে M ম্যাগনেটিক সারফেস চার্জ এর মতন হয় কিকরে সেটা হয় সেটা দেখা যাক যদি আমরা সারফেস এর দিকে তাকাই এবং একটা কোণ θ তে M কে গণনা করতে চাই তাহলে আবার এখানে একটা বাক্স বানাতে হবে যার এরকম n আছে ভেতরে n হবে r ডাইরেকশান এ এবং M এই ডাইরেকশান এ হবে আমরা বাক্সর দৈর্ঘ্য নেব যেটা অবশেষে 0 হবে অতএব আমরা Mdv কে গণনা করব যেটা ডাইভার্জেন্স থিওরেম অনুযায়ী Mds হবে এবং যেহেতু দৈর্ঘ্য l 0 হয় সাইড সারফেস এর কোন অবদান থাকে না এই ক্ষেত্রে যদিও M এর পারপেন্ডিকুলার সারফেস দিয়ে একটা উপাদান আছে তবুও দৈর্ঘ্য 0 হবে অতএব সেখান থেকে অবদান 0 হবে অবদান একমাত্র ভেতরের সারফেস থেকে আসে যেখানে n ভেতরে যাচ্ছে অতএব এটা Mcosθa হবে যেখানে a বাক্সর ক্ষেত্রফল এবং R εRεMadr Mcosθa হবে দুই দিক থেকে a বাতিল হয়ে যাবে এবং যতই ছোট হোক না কেন আমরা একটি সীমাবদ্ধ মান পাই যেটা হল Mcosθ এবং তৎক্ষণাৎ আমরা M Mcosθ পাই ∇Mdv Mds Mcosθa R εRεMadr Mcosθa M Mcosθ অতএব আমরা MMcosθ লিখতে পারি M Mcosθ সুতরাং আমরা লিখতে পারি যে H M যেখানে M Mcosθ আবার H Mcosθ এবং এটার কি মানে এটা সারফেস এর ওপর একটা সারফেস চার্জ এর মতন হয় যখন rR ওপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ কারণ ওপরে cosθ পজিটিভ হবে অতএব এটা ওপরে একটা পজিটিভ চার্জ এর মতন হয় যার cosθ নির্ভরতা আছে এবং নিচে নেগাটিভ চার্জ এর মতন হয় যার cosθ নির্ভরতা আছে এবং আমরা H কে গণনা করছি এটা পুরো আগের সমস্যার মতন যেখানে আমাদের কাছে একটা পোলারাইজেশান ছিল z ডিরেকশান এ যেটা আমাদের সারফেস চার্জ হিসেবে cosθ দেয় অতএব H z ডিরেকশান এর বিপরীতে হবে এবং এটার মান কি হবে H হল M3 এবং এখানে কোন 0 নেই z এবং z ডিরেকশান এও কিছু নেই সুতরাং আমরা দেখলাম যে H M3 অতএব B µ0HM তে H M3 বসালে আমরা B 23µ0M পাব এই উত্তরটা আমরা আগেও পেয়েছি এটাকে গোলক হিসাবে ব্যবহার করে যা sinθ নির্ভরতার সাথে সারফেস কারেন্ট বহন করছে সুতরাং এই বক্তৃতা তোমরা কেস গুলো দেখলে যেখানে কোন ফ্রী কারেন্ট নেই এবং শুধু মাত্র ম্যাগনেটাইজেশান আছে আমরা H এর সমীকরণটাকে লিখতে পারি যেন বাউন্ড চার্জ এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এর উৎপত্তি হয়েছে যেটা হল M এই পদ্ধতি টাকে আরও আগে নেওয়া যাবে এবং এই কেস গুলোর জন্য লেখা যাবে যেখানে H M এবং H0 যদি H0 হয় তৎক্ষণাৎ এটা আমাদের বলে যে আমরা একটা ম্যাগনেটিক পোটেনশিয়াল ՓM সংজ্ঞায়িত করতে পারব অতএব H ՓM লিখতে পারি যেটা আমাদের 2ՓM M দেয় যেটা আসলে পয়সন্স ইকুয়েসন অফ Փ ম্যাগনেটিক Poissons equation of Փ magnetic বাউন্ডারি কন্ডিশন গুলো কে আমরা সমাধান করতে পারব ওটার থেকে আমরা H পাব এবং H থেকে আমরা B পাব